"বায়োলজি ফর ইঞ্জিনিয়ার্স এন্ড আদার নন বায়োলজিস্টস" কোর্সে সবাইকে স্বাগত আমার নাম মধুলিকা দীক্ষিত এবং আমি বায়োটেকনোলজি বিভাগের একজন অধ্যাপিকা আমি আমার সহকর্মী প্রফেসর জি কে সূরাইস কুমারের সাথে এই কোর্সটি নিচ্ছি যখন ইঞ্জিনিয়ার এবং অ জীববিজ্ঞানীদের জন্য এই কোর্স নেওয়ার ধারণাটি আমার কাছে আনা হয়েছিল তখন মূল ধারণাটি ছিল জীববিজ্ঞান জীববিজ্ঞান পাঠদানের পদ্ধতি এমন স্তরে নিয়ে আসা যাতে অ জীববিজ্ঞানীরাও সহজে বিষয়টি আয়ত্ত করতে পারে যে সমস্ত শিক্ষার্থীরা ইতিমধ্যে জীববিজ্ঞানের কোন ধরণের কোর্স করে ফেলেছেন তাদের জন্য অনেক কিছু খুব মৌলিক মনে হবে যাইহোক এই কোর্সের সামগ্রিক ধারণাটি হল জৈবিক জীবনের প্রাথমিক বৈশিষ্ট্যগুলি মূলত হাইলাইট করা বেশিরভাগ সময় যখন আমি ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের সাথে এই ধরণের কোর্স নিয়েছি তখন আমি সর্বদা একটি আশঙ্কা লক্ষ্য করেছি বায়োলজিক্যাল কোর্স শেখার চেষ্টা করার ক্ষেত্রে এবং এর কারণ হিসেবে বেশিরভাগ সময় তাদের কাছ থেকে যা জেনেছি তা হল এটি এমন একটি বিষয় যাতে প্রচুর মুখস্ত করতে হয় আমি এখানে শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে চাই যে এখানে সত্যিই প্রচুর পদ রয়েছে যা খুব কঠিন বলে মনে হয় তবে আমি আপনাদের বোঝাতে চাই যে জীববিজ্ঞান একটি খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে উদাহরণ হিসেবে পদার্থবিজ্ঞান বা রসায়নের তুলনায় যেখানে যুক্তিগুলো খুবই সুপ্রতিষ্ঠিত জীববিজ্ঞানে আমরা এখনও সেই যুক্তিগুলি বোঝার চেষ্টা করছি এই কোর্সে একটি জৈবিক জীবন কিভাবে পরিচালিত হয় তার যুক্তিগুলি আমরা বোঝার চেষ্টা করব এবং বিক্রিয়া শারীরিক সত্তার নিরিখে এটা কি যা একটি জীবনকে বাঁচতে ও টিকিয়ে রাখতে সহায়তা করে জীবনের উৎস সম্পর্কিত আমার প্রথম বক্তিতা বা স্লাইডগুলির প্রথম সেট দিয়ে আমি এই কোর্সটি শুরু করছি জীবন বা জীবনের উৎস একটি খুব জটিল বিষয় কারণ দীর্ঘ সময় ধরে আমরা এখনও বাস্তবে জীবন কিভাবে বিবর্তিত হয়েছে এ প্রশ্নের উত্তর দিতে পারিনি আজকের মূল বিষয় জীবনের উৎস এতে যাবার আগে জীবনের বৈশিষ্ট্যগুলি কি তা বোঝা গুরুত্বপূর্ণ আপনি যাকে 'জীবন' বলেন তা আসলে কি এবং এটি কিভাবে নির্জীব জিনিসগুলি থেকে নিজেকে আলাদা রাখে আপনি আপনার চারপাশে যা কিছু জীবিত জিনিস দেখেন আপনি লক্ষ্য করবেন যে কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে যা সমস্ত জীবজগতে প্রাথমিকভাবে এক তা আপনি একটি ব্যাকটিরিয়া থেকে শুরু করে একটি উদ্ভিদ ছত্রাক বা মানুষে যান আপনি দেখবেন যে জীবনের কিছু বৈশিষ্ট্য রয়েছে যা স্থির থাকে এবং এসবের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিলিপি এবং পুনরুৎপাদন করার ক্ষমতা এটি একটি জটিল বৈশিষ্ট্য যা জীবজগতকে নির্জীব জগত থেকে পৃথক করে কিন্তু এর অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এর বৈশিষ্ট্য গুলি সন্তানদের মধ্যে পরিচালনা করার জন্য একটি জীব অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় যার মধ্যে রয়েছে এটির খাদ্য ব্যবহার করার ক্ষমতা প্রয়োজনে খাদ্য সংশ্লেষ করার ক্ষমতা খাদ্য হজম করার ক্ষমতা বর্জ্য পদার্থ ফেলে দেওয়া এবং যন্ত্রটি চালিয়ে যাওয়ার ক্ষমতা অন্য কথায় জীবন বা কোন জৈবিক সিস্টেম একটি অত্যন্ত গতিশীল ব্যবস্থা এর একমাত্র উদ্দেশ্য হল বেঁচে থাকা এবং পুনরুত্পাদন করা এটি জীবনের একটি চরিত্র যা খুবই অনন্য আমরা এখনও বিস্মিত এবং আমাদের কাছে এখনও জীবন সম্পর্কে একটি সম্পূর্ণ উত্তর নেই এই পৃথিবীতে একটি জীবন কিভাবে প্রকৃত অর্থে বিবর্তিত হয়েছে তবে ভূতাত্ত্বিক প্রত্নতাত্ত্বিক আণবিক জীববিজ্ঞানীদের দ্বারা প্রচুর গবেষণা হয়েছে এখন পর্যন্ত যথেষ্ট প্রমাণ লক্ষ্য করা গেছে যার সাহায্যে আমরা আত্মবিশ্বাসের সাথে বলতে পারি বা কমপক্ষে অনুমান করতে পারি যে জীবনের বর্তমান রূপটি নির্জীব বস্তু থেকে উদ্ভূত হয়েছে অন্য কথায় আমরা মূলত রাসায়নিক বিক্রিয়া থেকে বিকশিত হয়েছি আসুন দেখে নেওয়া যাক পৃথিবীর ইতিহাস কেমন এবং পৃথিবীর এই ইতিহাসের সময় জীবন কিভাবে বিকাশিত হয়েছিল আপনি যদি পৃথিবীর পুরো জীবন সম্পর্কে জানতে চান এই স্লাইডে এখানে আমি একটি ঘড়ি এবং সময় স্কেল এঁকেছি বিলিয়ন বছরের নিরিখে আপনি যা দেখবেন তা হল রেডিও অ্যাক্টিভ ডেটিং করে অনুমান করা যায় যে পৃথিবীর উৎপত্তি হয়েছিল কাছাকাছি 48 বিলিয়ন বছর আগে এবং প্রাচীনতম জীবাশ্মের রেকর্ড যা জীবনের রূপগুলির অস্তিত্ব সম্পর্কে ধারণা দেয় প্রায় এক বিলিয়ন বছর পরে অনুমান করা আমাদের পক্ষে সম্ভব এবং জীবাশ্ম রেকর্ডগুলির মাধ্যমে এখন আপনার কাছে পর্যাপ্ত প্রমাণ রয়েছে যে পৃথিবীর অস্তিত্বের 700 থেকে 800 মিলিয়ন বছরের মধ্যে অবশ্যই জীবনের উৎপত্তি হয়েছিল জীবন কিভাবে বিবর্তিত হয়েছিল এমন একটি বিষয় আজ আমরা এই শ্রেণিতে আলোচনা করব তবে আমি আপনাকে বোঝাতে চাই যে প্রাথমিক পর্যায়ে বেশিরভাগই রাসায়নিক বিক্রিয়ার একটি সেট ছিল এই রাসায়নিক বিক্রিয়াগুলি প্রকৃতপক্ষে সম্ভব হয়েছিল কারণ পৃথিবীর বায়ুমণ্ডল এই জাতীয় বিক্রিয়ার অনুকূল ছিল মনে রাখবেন পৃথিবীর প্রাথমিক জীবনের সেই সময়কালে পৃথিবীর বায়ুমণ্ডল আজকের থেকে অনেকটা আলাদা ছিল যা মূলত বায়ুমণ্ডলীয় অক্সিজেন দ্বারা পরিপূর্ণ অন্য কথায় পৃথিবী ইতিহাসের প্রাথমিক পর্যায়ে এটি একটি অত্যন্ত রিডিউসিং এনভায়রনমেন্ট ছিল আমি এবিষয়ে ফিরে আসব যখন আমরা পরীক্ষাগুলির বিষয়ে কথা বলব যা প্রাথমিক জৈবিক অণুগুলি কিভাবে সংশ্লেষিত হয়েছিল তা প্রমাণ করার জন্য চলছে পৃথিবী প্রায় 46 থেকে 48 বিলিয়ন বছর পুরানো বলে মনে হয় প্রাচীনতম জীবাশ্মের রেকর্ডগুলি প্রায় 36 থেকে 38 বিলিয়ন বছরের পুরানো এবং এর মাঝে কোথাও জীবন বিবর্তিত হয়েছে আমরা আরো যা দেখলাম তা হল জীবনের প্রাচীনতম রূপগুলির মধ্যে একটি এমন কিছু যা এমনকি আজও আমরা তাদের দেখতে পাই এবং সেগুলি ব্যাকটিরিয়ার রূপ এটি আকর্ষণীয় যে কোন কিছু যা বিবর্তিত হয়েছিল বা যা প্রায় 3 বিলিয়ন বছর আগে অস্তিত্ব নিয়েছিল গত 35 থেকে 4 বিলিয়ন বছর ধরে এটি তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে আজকে আমরা জীবনের বিভিন্ন রূপ নিয়ে যা ভাবি এই প্রক্রিয়াতে প্রোক্যারিওটগুলিও বিবর্তিত হয়েছে এবং বৃদ্ধি পেয়েছে আমরা এটিতে ফিরে আসব এবং এটি ধাপে ধাপে দেখব সরলতার জন্য আজকে আমরা কি বুঝি বা ভূতাত্ত্বিক খনন রাসায়নিক বিক্রিয়া আণবিক জীববিজ্ঞানের কৌশল থেকে বিভিন্ন প্রমাণের ভিত্তিতে সরলতার জন্য জীববিজ্ঞানীরা বিশ্বাস করেন এবং জীবনের এই প্রক্রিয়া এর অস্তিত্ব বা উৎসকে তিনটি বিভিন্ন পর্যায়ে বিভক্ত করেছেন প্রথম ধাপটি রাসায়নিক বিবর্তনের এটি অবশ্যই সেই পর্ব হবে যা পৃথিবীর জীবনের খুব প্রাথমিক পর্যায়ে বিকশিত হয়েছিল যখন পৃথিবীর ভূত্বকটি খুব গরম ছিল তখনও পদার্থটি শীতল হয়নি মহাসাগর ঝর্ণা গরম জলাশয়গুলি তখনও ফুটছে বায়ুমণ্ডল অত্যন্ত রিডিউসিং ছিল এই পর্যায়েই সম্ভবত কিছু কিছু ভূতাত্ত্বিক কমপ্লেক্স বা অণু ইন্টারঅ্যাক্ট করে জৈব অণুর প্রাথমিক এবং প্রারম্ভিক বিল্ডিং ব্লকগুলি গঠন করেছিল আমরা এটিতে আসব তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি এসেছিল যা জীবনকে রসায়ন থেকে এক প্রকার বিচ্ছিন্ন করে দেয় এই অণুগুলির এমনই ক্ষমতা ইতিহাসের গতিতে কোন এক সময় এরা এমন বৈশিষ্ট্য তৈরি করে যার সাহায্যে এটি নিজের প্রতিরূপ তৈরি করতে পারে জীবনের উৎসের দিক থেকে আমি বলব এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কারণ এই পর্যায়ে আপনি দেখবেন যে সিস্টেমটি সম্ভবত রাসায়নিক বস্তুর একটি সেট থেকে পরিবর্তিত হয়ে এমন একটি বৈশিষ্ট্য তৈরি করেছে যাতে তারা স্ব প্রতিলিপি করতে পারে তারপরে শেষ পর্বটি এসেছিল যা সম্ভবত এখান থেকে বাকি পর্বের সাথে সামঞ্জস্য রেখে আজ অবধি আমরা যা দেখি তা হল বিবর্তন আমরা বিবর্তন বলতে কি বুঝি প্রাথমিকভাবে এটি কেবল একটি রাসায়নিক বস্তুর সেট ছিল সকলে একসাথে বসে ছিল রাসায়নিক অণুগুলির এই সেট অবশ্যই স্ব প্রতিলিপি তৈরির সক্ষমতা অর্জন করেছিল এবং তারপরে বা অচিরেই এই বস্তুগুলি জীবের মতো বস্তুতে আবদ্ধ হয়ে পড়েছিল যা ছিল প্রাথমিক প্রোক্যারিওট এবং তারপরে প্রোক্যারিওটগুলি জীবনের আরও জটিল আকারে বিকশিত হয় যাকে আপনি ইউক্যারিওট নামে অভিহিত করেন একটি এককোষী জীব থেকে বহু কোষী জীব গাছপালা প্রাণী এবং তারপরে বর্তমান মানুষ সরলতার জন্য সেই অর্থে জীবনের এই বিকাশকে আমরা তিন ধরণের পর্যায়ে বিভক্ত করি রাসায়নিক বিবর্তন জীবের প্রতিলিপি করার ক্ষমতা অর্জন এবং আজ আমরা যে জটিল জীব এবং গাছপালা দেখি তা জীবনের এই প্রাথমিক রূপগুলির বিবর্তন আসুন জীবনের উৎস সম্পর্কে বিভিন্ন তত্ত্ব এবং প্রমাণগুলি দেখি তবে জীবনের তত্ত্ব ও প্রমাণগুলির মধ্যে যাওয়ার আগে আমি কিছু বিষয় হাইলাইট করতে চাই যা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল এই তত্ত্বগুলি কিভাবে তৈরি হয়েছিল আপনি যদি আজকের কোন জীবিত প্রাণীর দিকে তাকান তাহলে আমরা সকলেই জানি যে আমাদের শরীরের ওজনের 70 ভাগই জল দিয়ে তৈরি আপনি যদি কেবল শুকনো ওজনের হিসাব করেন আপনি দেখতে পাবেন যে কোনও জীবিত প্রাণীর শুষ্ক ওজনের 90 শতাংশ এই প্রধান উপাদানগুলির সমন্বয়ে গঠিত সর্বাধিক পরিমাণ হল কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস এবং সালফার এগুলি ছাড়াও আপনার কিছু স্বল্প উপাদান থাকে যেমন লোহা তামা দস্তা তবে পরিমাণ আধিক্যের দিক থেকে বা সবচেয়ে বেশি পরিমাণ যেটি পাওয়া যায় তা হল কার্বন এবং কার্বনের রাসায়নিক বৈশিষ্ট্যগুলি দেখে এবিষয়ে অবাক হওয়ার কিছু নেই কারণ কার্বন সমযোজী বন্ধন গঠনের বহুমুখী ক্ষমতা রাখে কেবল নিজের সাথে না এইভাবে জৈব অণুগুলির একটি অসীম দীর্ঘ শৃঙ্খল তৈরি করে এটি হাইড্রোজেনের মতো অন্যান্য উপাদানগুলির সাথেও সমযোজী বন্ধন তৈরি করতে পারে সেই অর্থে কার্বন একটি খুব সুন্দর উপাদান এটি লক্ষ রাখা উচিত যে ভূতাত্ত্বিকরা যখন পৃথিবীর প্রাথমিক শিলা এবং উল্কাপিণ্ডগুলির রাসায়নিক বিন্যাস বিশ্লেষণ করছিলেন যা আমাদের বারবার নাড়া দিয়েছিল তা হল সেগুলি অত্যন্ত কার্বনেসিয়াস কম্পাউন্ড সমৃদ্ধ বলে প্রমাণিত হয়েছিল স্পষ্টত প্রাচীনতম বিল্ডিং ব্লকগুলি কার্বনের জন্য তৈরি হয়েছিল আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষণীয় হল পৃথিবীর প্রাথমিক বায়ুমণ্ডল যাকে আমরা প্রাইমোরডিয়াল আর্থ অ্যাটমোস্ফিয়ার primordial earth's atmosphere বলে অভিহিত করি তা অত্যন্ত রিডিউসিং ছিল যেমনটি আমি আগে বলেছি প্রাথমিক 700 থেকে 800 মিলিয়ন বছরে আপনি দেখবেন যে নাইট্রোজেন অ্যামোনিয়া মিথেন কার্বন ডাই অক্সাইড উপস্থিতির কারণে পৃথিবীর বায়ুমণ্ডল অত্যন্ত রিডিউসিং ছিল বাস্তবে এতে কোন বায়ুমণ্ডলীয় অক্সিজেন ছিল না প্রথম অনুমান কি ছিল এই ব্যাকগ্রাউন্ডটি স্মরণে রেখে 1929 সালে Alexander Oparin এবং JBS Halden প্রথম অনুমানটি করেছিলেন তারা বলেছিলেন যে ছোট অণুর অ্যাবায়োটিক সিন্থেসিসের কারণে সর্বপ্রথম অণু বা জৈবিক অণুতে এরোসেন থাকবে সুতরাং শর্করা বা অ্যামিনো অ্যাসিডের প্রথম সেটটি এই অণুগুলির নিছক একটি অ্যাবায়োটিক সিন্থেসিসের মাধ্যমে গঠিত হয়েছিল কিভাবে এটা সম্ভব তাদের মতে পৃথিবীর সেই প্রাথমিক রিডিউসিং পরিবেশে কোন উচ্চ শক্তির নির্গমন যেমন অতি বেগুনি রশ্মি আকারে বা বজ্রপাতের কারণে পৃথিবী পৃষ্ঠে বিদ্যমান ভূতাত্ত্বিক অণুগুলি থেকে সরল অণুগুলির স্বতঃস্ফূর্ত সংশ্লেষণে সাহায্য করতে পারে 1929 এ এটি কেবল একটি অনুমান ছিল এবং 24 বছর পরে 1953 সালে Stanley Miller এবং Harold Urey দ্বারা এটির সত্যতা প্রমাণিত হয়েছিল সুতরাং Stanley Miller এবং Urey যা করেছিলেন তা হল তারা এই ধরণের একটি প্রাইমোরডিয়াল আর্থ অ্যাটমোস্ফিয়ার বা প্রাইমোরডিয়াল স্যুপ তৈরি করার চেষ্টা করেছিলেন এক্ষেত্রে আমি পৃথিবীতে মহাসাগরের প্রারম্ভিক রূপগুলি বোঝাচ্ছি যা অবশ্যই খুব উষ্ণ তাপমাত্রায় ছিল এবং এটি একটি পরীক্ষাগারে করেছিলেন সুতরাং তাদের একটি প্রাইমোরডিয়াল স্যুপ ধরনের এবং খুব উচ্চ তাপমাত্রার একটি সমুদ্রের মতো পরিবেশ ছিল যাতে ফুটন্ত জল ছিল তারা মিথেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন সমন্বিত খুব রিডিউসড পরিবেশে জলীয় বাষ্প সংগ্রহ করেছিলেন এই রিডিউসড পরিবেশে যখন ইলেকট্রোডের মাধ্যমে শক্তি সরবরাহ করা হয়েছিল অতি বেগুনি বিকিরণ বা বজ্রপাত নকল করার জন্য তখন স্বতঃস্ফূর্তভাবে যা কিছু তৈরি হয়েছিল তা অবশেষে কনডেন্সারের মাধ্যমে কনডেন্স করা হয়েছিল এবং তারপরে কনিক্যাল ফ্লাস্কে সংগ্রহ করা হয়েছিল যখন তারা এই শীতল জলের সংমিশ্রণটি বিশ্লেষণ করেন তারা আশ্চর্যজনকভাবে দেখেছিলেন যে এতে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড রয়েছে যা আমরা আজও দেখতে পাই যেমন অ্যালানিন এবং গ্লাইসিন সুগার নিউক্লিক অ্যাসিড এবং নিউক্লিক অ্যাসিডের বেস যেমন অ্যাডিনিন এবং লিপিড 1925 সালে যে অনুমান করা হয়েছিল যে জৈবিক অণুগুলির প্রাথমিক রূপগুলিতে অবশ্যই একটি অ্যাবায়োটিক সিন্থেসিস হবে এই অনুমান সাপেক্ষে প্রথম প্রমাণগুলির মধ্যে এটি ছিল একটি কেবল ছোট অণু থাকা যথেষ্ট নয় কারণ আমরা যদি বর্তমান সময়ের জীবন লক্ষ্য করি তবে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কাছে ম্যাক্রোমোলিকুল রয়েছে কেবল ছোট অণুও নয় উদাহরণস্বরূপ আপনি যদি উদ্ভিদ কোষের দিকে তাকান তবে উদ্ভিদ কোষের বাইরের আচ্ছাদনটি হল কোষপ্রাচীর যখন আমরা কোষের কাঠামো এবং কোষের কার্যকারিতা সম্পর্কে কথা বলব তখন আমরা এটিতে ফিরে আসব এটি আসলে গ্লুকোজের একটি পলিমার যা আপনি সেলুলোজ হিসাবে ডাকেন এবং এগুলি বৃহত্তর পলিমার অণু কিভাবে এই অ্যাবায়টিক অণুগুলি অবশেষে পলিমারাইজ করে উচ্চ পর্যায়ের অণু গঠন করল সুতরাং দ্বিতীয় অনুমানটি হল পৃথিবীর প্রারম্ভিক পর্যায়ে যখন পৃথিবীর ভূত্বকটি তখনো খুব উত্তপ্ত ছিল আপনি দেখবেন যে সেখানে গরম শিলা কাদামাটি বা বালি ছিল এরকম উত্তপ্ত অবস্থায় একটি মনোমারের সাথে অন্য একটি মনোমারের যোগাযোগ করা খুব সহজ ছিল ডিহাইড্রেশন প্রক্রিয়া মাধ্যমে যেহেতু পৃথিবীর ভূত্বকে পর্যাপ্ত কার্বনেসিয়াস উপাদান ছিল তাই সংশ্লেষণের হার হাইড্রোলাইসের হারের চেয়ে অনেক বেশি ছিল সুতরাং ধারণাটি হল মনোমার এককের অ্যাবায়োটিক সংশ্লেষণের পরে ডিহাইড্রেশনের খুব উচ্চ হারের কারণে সেখানে অবশ্যই স্বতঃস্ফূর্ত পলিমারাইজেশন হয়েছে এবং এটি কেবল গরম শিলা কাদামাটি বা বালির উপস্থিতির কারণে যা এই রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করবে এর প্রমাণ দিয়েছিলেন Sydney Fox যেখানে তিনি একটি গরম মাটির উপরে প্রকৃত জৈব মনোমারগুলিকে রেখেছিলেন সুনির্দিষ্টভাবে বলা যায় আয়রন পাইরাইট বা বালির উপরে যার এই চার্জযুক্ত সাইটগুলি রয়েছে এবং তিনি দেখেছিলেন যে এই মনোমার অণুগুলি অবশেষে একত্রিত হয়ে পলিমার অণু গঠন করে এই ধাতব আয়নগুলি ঘনীভবন প্রক্রিয়াকে সহায়তা বা ত্বরান্বিত করছে সুতরাং এখন আমরা জানি বা বিশ্বাস করি যে হ্যাঁ জৈবিক অণুগুলির প্রাথমিক সেটটি অ্যাবায়টিক সংশ্লেষণের ফলে হয়েছিল আপনি এই অণুগুলির পলিমারাইজেশন নিয়ে শেষ করেন তারপরে প্রশ্নটি হল প্রতিরূপ করার ক্ষমতা কখন শুরু হয়েছিল কারণ এই পুরো সময়ে আমরা কেবল রাসায়নিক বিক্রিয়ার কথা বলেছি যা আদিম পৃথিবীতে ঘটেছিল যা অত্যন্ত রিডিউসিং পরিবেশ পেয়েছে এখনও বায়ুমণ্ডলীয় অক্সিজেন নেই এবং এটির এখনও খুব উত্তপ্ত পৃষ্ঠ রয়েছে যেমনটি আমি আপনাকে আমার উপস্থাপনার প্রাথমিক অংশে বলেছিলাম যা নির্জীব জিনিস থেকে জীবনকে পৃথক করে দেয় তা হল প্রতিলিপি তৈরির ক্ষমতা এই মুহুর্তে এই পরিবর্তনটি কিভাবে নন রেপ্লিকেটিভ থেকে রেপ্লিকেটিভ রূপ এবং জীবন পর্যন্ত ঘটেছিল সে সম্পর্কে আমাদের কাছে সত্যিকারের কোন প্রমাণ নেই তবে এই প্রক্রিয়াটি শুরু করার জন্য অণুগুলির কোন সেটটি আদর্শ হবে তা যদি কেউ জানতে চান তাহলে আমাদের কাছে এখন পর্যাপ্ত প্রমাণ বা পরামর্শ রয়েছে যা বলে দেয় যে প্রাচীনতম জিনগত উপাদান অবশ্যই আরএনএ হওয়া উচিত কেন আমরা মনে করি যে এটি আরএনএ হওয়া উচিত সে বিষয়ে আসার আগে একটি জীবন্ত বিশ্বে তথ্যের প্রবাহটি বোঝা গুরুত্বপূর্ণ আমরা সকলে জানি আমাদের সিস্টেমে এই বিষয়ে যে কোন জীব বেশিরভাগ তথ্য আপনি আজকের দিনে যা ডিএনএ হিসাবে ডাকেন তার মধ্যে এনকোড করে রাখে এই ডিএনএ পরে আরএনএতে প্রতিলিপি করা হয় এবং এই প্রক্রিয়াকে ট্রানস্ক্রিপশন বলে তারপরে আপনার দেহের প্রকৃত ওয়ার্ক হরস বা একটি কোষ যা হল প্রোটিন যদি আরএনএর দিকে নজর দেওয়া হয় আমরা পরবর্তী ভিডিওগুলিতে ডিএনএ থেকে আরএনএ ট্রানস্ক্রিপশন প্রক্রিয়া আরএনএ থেকে প্রোটিন ট্রানসলেশন প্রক্রিয়া আলোচনা করব আজকে আমরা আরএনএতে মনোযোগ দেব সুতরাং পর্যাপ্ত প্রমাণ রয়েছে যা বলে দেয় যে প্রাচীনতম জিনগত উপাদান হতে পারে আরএনএ এবং এটি 1980 দশকের সাম্প্রতিক গবেষণার মাধ্যমে সমর্থিত হয়েছিল যেখানে Sydney Altman এবং তার দল দেখিয়েছিলেন আরএনএ কেবল পলিমারাইজ করতে পারে না এর নিজেকে বিদীর্ণ করার ক্ষমতাও রয়েছে তাই এটি কেবল একটি অণু হিসাবে কাজ করে না যে নিজেকে পলিমারাইজ করতে পারে এটি একটি এনজাইম হিসাবেও কাজ করতে পারে এবং আরএনএর এই অনুঘটক কার্যকলাপ প্রোটিনের উপর নির্ভর করে না এই অর্থে এটি একটি খুব বহুমুখী নিউক্লিক অ্যাসিড অণু এটি কেবল প্রয়োজনে নিজেকে পলিমারাইজ করতে পারে না এটি বিদীর্ণ করতে পারে এবং প্রয়োজন হলে এটি এনজাইম হিসাবেও কাজ করতে পারে এর চেয়েও আকর্ষণীয় এবং মজাদার বিষয়টি লক্ষ্য করা যায় যে আমরা যত প্রোটিন সংশ্লেষের বিশদে যাই প্রোটিন সংশ্লেষের একাধিক পদক্ষেপগুলি আরএনএর উপর নির্ভরশীল উদাহরণস্বরূপ প্রকৃত যন্ত্রপাতি যা অ্যামিনো অ্যাসিডের পুরো শৃঙ্খলটি প্রোটিনের মধ্যে ফেলে দেয় যা আপনি রাইবোসোম হিসাবে ডাকেন এটি রাসায়নিকভাবে আরএনএ দ্বারা গঠিত রাইবোসোমের দুই তৃতীয়াংশ আরএনএ দ্বারা গঠিত কেবল তাই নয় এমনকি আজকের পৃথিবীতেও ডিএনএ তথাকথিত আমাদের জিনগত উপাদান যার মধ্যে পুরো তথ্য কোডেড রয়েছে ডিএনএর প্রতিলিপি তৈরি করা দরকার এটি আরএনএর উপর নির্ভর করে আমি যখন ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়া সম্পর্কে কথা বলব তখন আমি এই সম্পর্কে কথা বলব এখনও আমাদের কাছে যথার্থ প্রমাণ নেই তবে আরএনএর এই সমস্ত বৈশিষ্ট্যগুলি একে খুব আকর্ষণীয় করে তোলে এইজন্য সম্ভবত প্রাচীনতম অনুটি প্রতিলিপি তৈরি করার ক্ষমতা অর্জনে সক্ষম চতুর্থ তত্ত্বটি হল 'কোষগুলি কিভাবে অস্তিত্ব নিয়ে এসেছিল' আমি বলতে চাইছি এ পর্যন্ত আমরা কেবল মনোমারগুলির রাসায়নিক সংশ্লেষণ পলিমারাইজেশনের ফলে তাদের বড় আকার ধারণ আশানুরূপভাবে প্রতিলিপি করার ক্ষমতা অর্জন নিয়ে কথা বলছি তাহলে আপনি কিভাবে কোষ পাবেন এই জায়গাটি ধীরে বিবেচনা করতে হবে যেহেতু সময় চলে গেছে উৎস গুলিও কমেছে এই অণুর গুচ্ছগুলির বৈশিষ্ট্য একাধারে রক্ষণ ও পরিচালনা করার জন্য আরও অনেক সত্তা ছিল এবং প্রক্রিয়াটিতে যা ঘটত তা হল লিপিড অণুগুলি লাইপোসোমের মতো একত্রিত হত এগুলি এম্পিফ্যাটিক এর অর্থ এই যে তাদের একটি পোলার মাথা এবং একটি নন পোলার লেজ রয়েছে এগুলি যেমন আপনি একটি সাবান দ্রবণ নেন এবং যখন আপনি এটি জলে ফেলে দেন তখন এই লিপিড অণুগুলি বুদবুদ গঠন করে শেষ হবে এই প্রাথমিক লিপিড লাইপোসোমগুলি হয়ত কোনভাবে এই অ্যাবায়োটিক্যালি সংশ্লেষিত স্ব প্রতিরূপকারী জৈবিক অণুগুলিকে ঘিরে রেখেছে জীবনের প্রথম এবং সবচেয়ে প্রাচীনতম রূপটি তৈরি করার জন্য যাকে আপনি প্রোটোবিয়ন্ট হিসাবে ডাকেন কোন এক সময় প্রোটোবিয়ন্টগুলি বিবর্তিত হয়ে প্রোক্যারিওটে পরিণত হয়েছে তবে মনে রাখবেন পরিবর্তনের সময় সারণিতে এই অ্যাবাওটিক সংশ্লেষণ থেকে প্রোক্যারিওট পর্যন্ত সমস্ত পরিবর্তন রাতারাতি হয়নি একটি লক্ষ লক্ষ বছর ধরে ঘটেছিল তারপরে প্রোক্যারিওটের প্রাথমিকতম রূপটি হয়ত বিবর্তিত হয়েছে যা আমরা ইউক্যারিওট হিসাবে জানি আমরা এই বিষয়ে কথা বলব যখন আমরা সেল বায়োলজি সম্পর্কে আলোচনা করব এটি হয়ত অবশেষে বিকশিত হয়েছে বহুকোষী অত্যন্ত বিকশিত প্রাণীরূপে যা আমরা বর্তমানে দেখি সুতরাং প্রোটোবিয়ন্ট থেকে বর্তমান জীব পর্যন্ত এই সমস্ত বিষয়টি আমরা আলোচনা করব যখন বিবর্তন নিয়ে কথা বলব আপাতত আপনি দেখতে পাচ্ছেন যে এখানে চারটি অনুমান রয়েছে ছোট অণুর অ্যাবায়োটিক সংশ্লেষণ ছোট অণুর পলিমারাইজেশন ছোট অণুগুলির প্রতিলিপি করার ক্ষমতা তারপরে এই বায়োলজিক্যাল স্যুপ বা এই জৈবিক অণুগুলির লিপিড অণু এবং সম্ভবত প্লাজমা মেমব্রেনের প্রাথমিক রূপগুলির মাধ্যমে আবদ্ধ হওয়া তারপরে পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অন্যতম মোড় এটি ছিল অক্সিজেন রিভলিউশন আপনি যদি এই বক্ররেখাটি দেখেন যেখানে আমি বর্তমানে বায়ুমণ্ডলীয় অক্সিজেন স্থাপন করেছি আপনি দেখতে পাচ্ছেন যে আগের পৃথিবীতে খুব কম অক্সিজেন ছিল প্রায় প্রথম 2500 বছর ধরে আপনি দেখতে পাচ্ছেন যে বায়ুমণ্ডলে খুব কমই অক্সিজেন ছিল এই মোড়টিতে অবশ্যই কিছু ঘটেছিল যা হঠাৎ ফেটে যাওয়ার কারণ হতে পারে এবং যদি আপনি লক্ষ করেন কয়েক মিলিয়ন বছরের মধ্যে খুব কম অক্সিজেন থেকে এমন একটি জায়গায় পৌঁছানো যেখানে বায়ুমণ্ডল অত্যধিক অক্সিডাইজড হয়ে যায় এটি এই পর্যায়ে রয়েছে আমরা পৃথিবীর জীবনে বিশ্বাস করি যে উদ্ভিদ বা আলোকসংশ্লিষ্ট জীবগুলি অবশ্যই বিকশিত হয়েছিল কারণটি খুবই স্পষ্ট কারণ হল এই সময়ের মধ্যে 25 বিলিয়ন বছরের মধ্যে সংস্থানগুলি অবশ্যই কমেছে এটি সম্ভবত জীবকে বেঁচে থাকতে বাধ্য করেছিল যেমনটি আমি বলেছিলাম জীবের একটি বৈশিষ্ট্য হল বেঁচে থাকা যদি সংস্থানগুলি ক্রমশ কমতে থাকে সমস্ত কার্বনেসিয়াস অভ্যন্তরীণ যৌগ শক্তি সমৃদ্ধ ফসফেটগুলি যদি এগুলি নিঃশেষ হতে থাকে জীবকে যেহেতু বেঁচে থাকতে হবে তাই এই শক্তি অর্জনের বিকল্প উপায় খুঁজে বের করতে হয় এবং একটি সম্ভাবনা রয়েছে যার সাহায্যে এটি তা করে থাকতে পারে তা হল রিডিউসসিং পাওয়ার ব্যবহার করা যা এটি করেছিল আমাদের উপলব্ধি অনুসারে প্রাথমিক পর্যায়ে হাইড্রোজেন সালফাইড ব্যবহার করে তখন হাইড্রোজেন সালফাইড নিঃশেষ হয়ে যেত এবং তারপরে জীবটিকে অবশ্যই আরো একটি উন্নত উপায় বের করতে হত সৌরশক্তি বা সূর্য থেকে সীমাহীন শক্তির যথাযত ব্যবহার করার জন্য এবং তাই সালোকসংশ্লেষণের প্রক্রিয়াটি বিকশিত হয়েছিল এই প্রক্রিয়াতে অক্সিজেন একটি উপজাত পণ্য হয়ে যায় এবং ফলস্বরূপ বায়ুমণ্ডল অত্যধিক অক্সিডাইজড হয়ে যায় যদি বায়ুমণ্ডল অত্যধিক অক্সিডাইজড হয়ে ওঠে তখনও কিছু উপায় থাকবে যেখানে জীবকে তার বৃহত্তর অণুগুলি ছোট সত্তায় ভেঙে শক্তি অর্জন করতে হবে আগে এটা মোটামুটি সহজ ছিল তবে এখন এই অক্সিডাইজড পরিবেশে এই পলিমারগুলি দক্ষতার সাথে ভাঙার জন্য একটি বিশেষ কাঠামো তৈরি করতে হয়েছিল শক্তির মুক্তি এবং সেখান থেকে এটি অনুমান করা হয় যে আপনি আজ যে প্রক্রিয়াটি শ্বসন বলছেন তা অবশ্যই বিকশিত হয়েছে অন্য কথায় আমরা পৃথিবীতে প্রাথমিক জীবন একটি অত্যন্ত রিডিউসিং পরিবেশে শুরু করেছিলাম আমি বলব কাছাকাছি প্রায় 26 বিলিয়ন বছর আগে পরিবর্তনটি অবশ্যই হয়েছে যেখানে জীবগুলি চৌকস হয়ে উঠেছে সৌর শক্তি ব্যবহার শুরু করেছিল এবং হাইড্রোজেন সালফাইডের মতো অন্যান্য রিডিউসিং যৌগগুলি থেকে রাসায়নিক শক্তি এবং এই প্রক্রিয়াতে তারা একটি উপজাত পণ্য হিসাবে অক্সিজেন উৎপাদন শুরু করেছে যার ফলে এখন বায়ুমণ্ডল অনেক অক্সিডাইজড হয়েছে রাসায়নিক বিক্রিয়ার নতুন সেটটি বিকশিত হতে হয়েছিল যা এই অক্সিডাইজিং অবস্থাতেও শক্তির মুক্তির জন্য পলিমারগুলিকে মনোমারে বিভাজন করতে পারে এবং সম্ভবত এখানে কোথাও মাইটোকন্ড্রিয়ার বিবর্তন হয়েছে যে স্লাইডটির বিষয়ে আমি কথা বলছিলাম তাতে ফিরে আসি আমরা মনে করি এখানেই পৃথিবীর উৎপত্তি হয়েছিল এটি ছিল এই পর্বটি আমি বলব সম্পূর্ণ এখান পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে পৃথিবীর বায়ুমণ্ডল অবশ্যই খুব রিডিউসিং ছিল আপনার কাছে প্রাথমিক জীবনের প্রমাণ রয়েছে এখানে কোথাও যা পৃথিবীর জন্মের প্রায় 700 মিলিয়ন বছর পরের বিবরণ দেয় প্রারম্ভিক প্রোটোবিয়ন্টগুলি অবশ্যই এখানে কোথাও বিবর্তিত হয়েছে পরবর্তীকালে আপনি যা প্রোক্যারিওট হিসাবে ডাকেন তাতে রূপান্তরিত হয়েছিল এবং পরে পর্যাপ্ত উচ্চ শক্তির যৌগের অভাবে এবং সংস্থানগুলি ক্রমশ কমে যাওয়ার কারণে বিবর্তনের একটি বিন্দু থাকতে পারে যেখানে জীবগুলি নিজেদের খাদ্য প্রস্তুত করার একটি বৈশিষ্ট্য তৈরি করে সৌর শক্তি ব্যবহার করে এবং এই প্রক্রিয়াটি অক্সিজেন উৎপাদন করেছিল উপজাত পণ্য হিসেবে পৃথিবীর জীবনের এই বিন্দুর আশেপাশে কোথাও পৃথিবীর বায়ুমণ্ডল খুব অক্সিডেট হয়েছিল প্রক্রিয়াটি বিকশিত হওয়ার সাথে সাথে প্রোকারিওটিগুলি ভালভাবে গঠিত হয়েছে যা আমরা আজকে ইউক্যারিওট হিসাবে ডাকি আমরা এ সম্পর্কে কথা বলব এবং তারপরে কোথাও এটির জীবন যেমন আরও জটিল হয়েছে এই এককোষী ইউক্যারিওটগুলি পরিণত হয়েছে বহুকোষী ইউক্যারিওট গাছপালা প্রাণী এবং তারপর অবশেষে মানুষ সংক্ষেপে আজ আমরা যা বুঝলাম তা হল জীবনের উৎস মূলত তিনটি পর্যায়ে বিভক্ত প্রথম পর্যায়টি রাসায়নিক বিবর্তনের পর্যায় যা হল জৈব অণুগুলির অ্যাবায়টিক গঠন এবং এর পলিমারাইজেশন দ্বিতীয়টি হল স্ব সংগঠন এবং এই পলিমারগুলির প্রতিলিপিকরনের ক্ষমতা অর্জন এবং প্রারম্ভিক প্রোটোবিয়ন্ট গঠন করে তারপরে আসল প্রক্রিয়াটি আসে যেখানে থেকে কোটি কোটি বছর ধরে জীবন আবার বিকশিত হয়েছিল এবং এই বিবর্তনগুলি ছিল বিপাকীয় বিক্রিয়ায় বিবর্তনের পরিপ্রেক্ষিতে বিপাকীয় বিক্রিয়ায়গুলির দ্বারা আমি যা বোঝাতে চাইছি তা হল একটি জীবের অভ্যন্তরে যে রাসায়নিক বিক্রিয়াগুলি ঘটে যাকে আমরা বিপাক বলি এই বিপাক ক্রিয়া কোন জীবকে খাদ্য সংশ্লেষ করতে সাহায্য করে এবং খাদ্য সংশ্লেষিত হওয়ার পর যদি এটির কিছুটা শক্তি প্রয়োজন হয় এর খাদ্যটি ভেঙে ফেলার ক্ষমতাও রয়েছে এবং শেষ পর্যন্ত এককোষী জীব থেকে বহুকোষী জীবে রূপান্তরিত হয় একটি বিষয় যা এখনও বিব্রত করে এবং এখনও খুব আকর্ষণীয় জীবনে এবং জীবনের অধ্যয়নে তা হল জীবনের বিভিন্ন রূপ যা আমরা আজ দেখতে পাই তা সত্ত্বেও আমরা যা সত্যিই আকর্ষণীয় বলে মনে করি তা হল আমরা যখন জীববিজ্ঞানের কিছু মৌলিক রাসায়নিক বিক্রিয়ার দিকে তাকাই যাকে আপনি বিপাকীয় বিক্রিয়া বলে থাকেন বা তথ্যটি আমাদের ডিএনএতে যেভাবে কোড করা থাকে জিনগত তথ্য আপনি তা দেখতে পাবেন প্রোকারিওট থেকে শুরু করে মানুষের মধ্যেও এইসব তথ্য এবং প্রক্রিয়াগুলি খুব সংরক্ষিত থাকে অন্য কথায় কোড যার মাধ্যমে বার্তাগুলি ডিএনএতে সংরক্ষণ করা হয় তথ্য ডিএনএতে সংরক্ষিত হয় আপনি দেখবেন যে কোডিংয়ের জন্য যে ভাষা ব্যবহৃত হয় বা ব্যাকটেরিয়া থেকে শুরু করে মানুষ সকল জীবের মধ্যে তথ্য কমবেশি একই থাকে তবুও যখন আপনি আমাদের রূপ এবং আমাদের ফেনোটাইপগুলি দেখেন তখন এগুলি অত্যন্ত বৈচিত্রময় ফেনোটাইপগুলি হল আমাদের শারীরিক উপস্থিতি এবং আমরা আমাদের পরবর্তী শ্রেণিতে এই কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব যা বিবর্তন সম্পর্কিত এর সাথে আমরা জীবনের উৎস শেষ করব আমি আপনাকে অনুরোধ করব কিছু খুব তথ্যবহুল ভিডিও দেখার জন্য যা খুব স্পষ্টভাবে এবং সুন্দরভাবে অ্যানিমেশনের মাধ্যমে আপনাকে বোঝাতে চেষ্টা করে যে কিভাবে পৃথিবীতে জীবন বিকাশ লাভ করেছে